এখনো অব্দি আমরা পশ্চাৎপট থেকে চিত্র নিষ্কাশন বা পিকচার এক্সট্র্যাকশনের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি যা বাহ্যিক উদ্দীপনার ধর্ম ও গ্রাহকের সংবেদনশীলতার ওপর নির্ভর করে আগের লেকচার বা তৃতীয় লেকচারের অন্তিম লগ্নে আমরা আলোচনা করছিলাম কী করে কন্ট্যুর বা রেখাবয়ব তৈরি করা হয় যাতে পশ্চাৎপট থেকে মূর্তিকে সহজেই আলাদা করে নেওয়া যায় আজ আমরা আকারজাত অনুভূতি নিয়ে আলোচনা করব যেখানে আকারগত সংগঠনের ওপর জোর দেওয়া হবে তার সাথে দেখব কীভাবে গ্রুপ বা দল ও প্যাটার্ন বা বিশেষ ধরণ গড়ে ওঠে এই প্রসঙ্গে আমরা গেস্টাল্ট নীতি নিয়ে আলোচনা করব গেস্টাল্ট কথাটির অর্থ হল সমগ্র বা সম্পূর্ণ কোহলারের মতে গেস্টাল্ট মূলত দ্বর্থক উদ্দীপনার মাধ্যমে গঠিত হয় আপনি আপনার নিকটস্থ কোনো বস্তু সম্পর্কে অনুভূতির মাধ্যমে ধারণা গঠন করেন এটি গেস্টাল্ট নীতির সামগ্রিক বক্তব্য এর অভ্যন্তরীণ নীতিটিকে প্র্যাগন্যানজ সূত্র বলে গেস্টাল্ট নীতির পিছনে আরো কিছু তত্ত্ব ও সূত্র আছে প্র্যাগন্যানজ সূত্র অনুযায়ী ন্যূনতম জ্ঞানসম্বন্ধীয় প্রচেষ্টার মাধ্যমে সহজতম সংগঠন তৈরি হয় জার্মান ভাষায় প্র্যাগন্যানজ কথার অর্থ স্বচ্ছতা বাহ্যিক পরিবেশের যে সকল ইঙ্গিত পশ্চাৎপট থেকে মূর্তি পৃথক করার জন্য ন্যূনতম মানসিক প্রচেষ্টার দাবি রাখে না সেই সকল সংগঠনের দ্বারা প্র্যাগন্যানজ সূত্র গঠিত হয়েছে এর অর্থ হল পশ্চাৎপট থেকে মূর্তি আলাদা করার জন্য মানুষ হিসেবে আমরা সব সময়ে চেষ্টা করি যাতে আমাদের জ্ঞানসম্বন্ধীয় প্রচেষ্টা কম হয় তাই সরলতম সংগঠনের জন্য ন্যূনতম জ্ঞানসম্বন্ধীয় প্রচেষ্টার প্রয়োজন বাহ্যিক জগৎ থেকে ন্যূনতম সময় ও প্রচেষ্টার মাধ্যমে সবচেয়ে উৎকৃষ্ট মানসিক চিত্র গঠন করাই প্র্যাগন্যানজ নীতির মূলকথা কাজেই সরল ও প্রতিসম আকার সবচেয়ে সহজে অনুভূত হয় তাই কোনো ইঙ্গিত গ্রহণ বিশ্লেষণ সিদ্ধান্তগ্রহণ ও তাদের সমন্বয়ের মাধ্যমে অর্থ আরোপ - এই প্রক্রিয়ায় খুব বেশি জ্ঞানসম্বন্ধীয় উদ্যোগের দরকার হয় না তাই সরল প্রতিসম আকার সবসময় সহজে অনুভূত হয়ে থাকে - প্র্যাগন্যানজ নীতি এই কথাই বলে এবার স্ক্রীনে এই বৃত্তগুলি দেখুন এখানে এক দুই করে পাঁচটি বৃত্ত আছে এক এক করে সবক'টি মিলিত হয়ে একটি বিশেষ আকার নিয়েছে এবার এই আকার গঠনের প্রথম পর্যায় থেকে শেষ অব্দি দেখুন এবার তৃতীয় চিত্রটির দিকে তাকান আপনারা এটা ভেবে নিয়েছিলেন তাই না সবক'টি সমাহারে মিলিত হওয়া দু'টি বৃত্তের কিছুটা অংশ কেটে যুক্ত করা হয়েছে কিন্তু আমরা এই চিত্রটিকে ছন্নছাড়া অবস্থায় দেখতে চাই না সম্পূর্ণ দশায় দেখতে চাই বৃত্তগুলিতে নানা রং দেওয়া হয়েছে শেষে যা তৈরি হয়েছে তা সারা বিশ্বে ওলিম্পিক রিং নামে পরিচিত এটি রিও ওলিম্পিকের লোগো যা ২০১৬ সালে হয়েছিল এখানে আপনি বৃত্তগুলিকে আলাদা করে দেখেন না বা অনুভব করেন না বরং সামগ্রিক চিত্রটা দেখতেই পছন্দ করেন এটাই সরল ও প্রতিসম যা প্র্যাগন্যানজ নীতিতে বলা আছে এবার এই লোগটি দেখুন এখানে তিনটি স্বতন্ত্র অংশ আছে কিন্তু অতি সরল তার সাথে এগুলি প্রতিসমও বটে এটাই প্র্যাগন্যানজ সূত্র তাই নরওয়ের পর্যটনকে তুলে ধরতে গেলে মনে হবে এই লোগোর অংশগুলি নরওয়েকে প্রকাশ করেছে কারন তিনটি উপাদানকে অতি সরল সজ্জায় রাখা হয়েছে অতীব প্রতিসম করা হয়েছে এটিই প্র্যাগন্যানজ নীতির প্রয়োগ অনুভব অর্থ নিষ্কাশন ও স্মৃতিচারণ অতি সহজ হয়ে ওঠে যাতে জ্ঞানসম্বন্ধীয় প্রচেষ্টা কমে যায় তথাপি সবচেয়ে ভাল অর্থ প্রকাশিত হয় এই প্র্যাগন্যানজ সূত্র গেস্টাল্ট নীতির ভিত্তিস্বরূপ এছাড়াও আরো কিছু তত্ত্ব রয়েছে আমরা সেগুলি এক এক করে আলোচনা করব দ্বিতীয় সূত্রটি হল প্রতিসমতার সূত্র এই সূত্র অনুযায়ী সাদৃশ্যপূর্ণ সব বস্তু একই গোষ্ঠীভুক্ত হওয়ার চেষ্টা করে প্র্যাগন্যানজ নীতি বুঝতে আমরা বৃত্তের উদাহরণ দেখেছিলাম এবারও সেটাই দেখব তারপর লোগোসম্পন্ন অন্য উদাহরণে যাব ভিডিওটি দেখুন এখানে চারটি করে বৃত্ত দেখা যাচ্ছে মোট ১৬টি বৃত্ত আছে এগুলি সব আলাদা বৃত্ত হলেও আমরা এটিকে একসাথে দেখতে আগ্রহী বর্ণহীন বৃত্তের সারির সাথে লাল রঙের বৃত্ত মেলানোর চেষ্টা করি এবার একটু জটিল করে ভাবা যাক আমরা চারটি সারিতে চারটি করে মোট ১৬টি বৃত্ত দেখছি যার কয়েকটি লাল রঙের ও বাকিগুলি বর্ণহীন এখানে আমরা সাদৃশ্য অনুযায়ী গ্রুপ বা গোষ্ঠী গঠনের চেষ্টা করেছি এবার আরো জটিল একটি অবস্থা দেখা যাক এখানেও চারটি সারিতে চারটি করে মোট ১৬টি বৃত্ত আছে নীল রঙের বৃত্তগুলি একই দলভুক্ত কারন তারা একরকম এই নীলরঙের বড় আকারের বৃত্তগুলি অনুভূমিক উল্লম্ব বা কোণাকুণি সব প্রকারেই এক গোষ্ঠীভুক্ত আমরা আসলে তারতম্যের দিকে লক্ষ্য রেখেছি আমরা এগুলিকে ভাল করে দেখার ও বোঝার সুবিধার জন্য কোনো না কোনো যুক্তিতে গোষ্ঠীভুক্ত করতে চাই এই লোগোটি দেখুন এটা খুব পরিচিত এই লোগোটি দেখলে বোঝা যায় এখানে সাদৃশ্যের নীতি মেনে চলা হয়েছে আমরা আলোচনা করেছি যে এক রকম বস্তু একসাথে পরিগণিত হওয়ার চেষ্টা করে এখানে তিন রকমের প্রতিনিধিত্বমূলক চিত্র আছে সবক'টিই গোষ্ঠীভুক্ত হতে চায় কারন তারা সদৃশতার সূত্রের অনুসারী পরের সূত্রটি ল অফ প্রক্সিমিটি প্রক্সিমিটি কথার অর্থ নৈকট্য পরস্পরের কাছাকাছি থাকা বস্তুগুলি সর্বদা দল গঠনের চেষ্টা করে আবার আমরা বৃত্তের উদাহরণ দেখব তারপর আবার আর একটি লোগো দেখব এখানে প্রাথমিকভাবে চারটি সবুজ বৃত্তের স্তম্ভ দেখা যাচ্ছে সবক'টি সমদূরত্বে আছে কিন্তু যখন দু'টি দু'প্রান্তের দিকে সরে যায় তখন তারা আলাদা দু'টি গ্রুপ বা গোষ্ঠী গঠন করে প্রথম দু'টি স্তম্ভ একটি ও বাকি দু'টি স্তম্ভ অপর একটি গ্রুপে অন্তর্ভূক্ত হয়েছে অর্থাৎ প্রথমে আলাদা স্তম্ভ মনে হলেও এখন ল অফ প্রক্সিমিটি অনুযায়ী তারা দলভুক্ত হয়েছে এগুলি আগে সমদূরত্বে ছিল কিন্তু আলাদা করে দেওয়ার জন্য এরা দু'টি গ্রুপে নভাগ হয়ে গিয়েছে যদিও রং আকার ও গঠন একই আছে - এটিই ল অফ প্রক্সিমিটি এই লোগোটি দেখুন এখানে এমন কিছু কাঠামো আছে যা একটা মৌচাকের গঠন সৃষ্টি করেছে কিন্তু যেহেতু এরা পরস্পরের খুব কাছাকাছি আছে তাই ধরে নেওয়া যায় তারা একই গ্রুপের অন্তর্গত এখানে একটি বিশেষ অনুষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয়েছে যেখানে মূল পৃষ্ঠপোষকরাও আছেন এভাবেই ল অফ প্রক্সিমিটিকে ব্যবহার করে দৃশ্যমান সংযোগসাধনকে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে বেজিং ওলিম্পিকের এই স্থিরচিত্রটি দেখুন এখানে সবরকম ব্যবস্থা ধরা পড়ছে কিন্তু এই ছবিটিকে একটু অন্যভাবে দেখা যেতে পারে ঠিক এই অংশে এরা একটা গ্রুপ তৈরি করেছে আবার এই অংশে আর একটি গ্রুপ তৈরি হয়েছে এই অংশে আর একটি গ্রুপ আছে এভাবে একই ছবিতে নানা রকমের চিত্র ধরা পড়ছে যখন আমরা বৃহত্তর চিত্রের দিকে তাকাই তখন সবক'টি অংশকে একত্রিত করে উদ্দীপনাতে অর্থ আরোপ করার চেষ্টা করি ল অফ প্রক্সিমিটি অনুযায়ী কাছাকাছি থাকা বস্তু একটি গোষ্ঠীতে অন্তর্ভূক্ত হওয়ার চেষ্টা করে তাই বাঁদিকে থাকা বিষয়বস্তু পরস্পরের খুব কাছে আছে অন্য গ্রুপের সাথে বড় ব্যবধান আছে তাই বাঁদিক ও ডানদিক সহজেই নির্ধারণ করা যায় কেন্দ্রে থাকা গ্রুপের আলাদা বেশভূষা আছে এবং নিজেদের মধ্যেও খুব কাছাকাছি আছে তাই নৈকট্যের সূত্র অনুযায়ী ১ ২ ও ৩ নাম্বার গ্রুপে এদের ভাগ করা যায় এরা ভীষণ মাত্রায় প্রতিসম কিন্তু তাছাড়াও এরা পরস্পরের এত কাছাকাছি রয়েছে তাই নৈকট্য অনুযায়ী এদের আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া যায় পরের সূত্রটি হল ল অফ ক্লোজার এই সূত্র অনুযায়ী যদি কোনো ক্রমবিচ্ছেদী বা অসম্পূর্ণ আকার চোখে পড়ে তবে আমরা সর্বদা সেটিকে সম্পূর্ণ করার চেষ্টা করি এই সম্পূর্ণতা আমাদের পরিচিত কোনো কিছুর ওপর নির্ভর করে আমরা আবার বৃত্তের উদাহরণে ফিরে যাব তারপর একটি লোগোর উদাহরণ দেখব এখানে একটি বৃত্ত দেখা যাচ্ছে সব মিলিয়ে ১১টি আলাদা বৃত্ত আছে কিন্তু তাদেরকে একসাথে মিলিয়ে একটি বৃত্ত মনে করতে সুবিধা হয় তাদের স্বাতন্ত্র মনে রাখার দরকার হয়না মনে রাখতে হবে আমরা যখন কোনো ক্রম অগ্রসর আকার দেখি আমরা সব সময় একটি সম্পূর্ণ আকার দেখার চেষ্টা করি তাই এই সজ্জাটি একটি সম্পূর্ণ আকার নিয়েছে যা অতি পরিচিত একটি আকার এবার এই চিহ্নটি দেখুন এটি ডাব্লু ডাব্লু এফের জনপ্রিয় লোগো যদি ঐ সংস্থার সাইটে যাওয়া হয় তবে এই লোগোটি চোখে পড়বে এবার দেখুন আমি কার্সর কোথায় নিয়ে যাচ্ছি আপনি ডাব্লু ডাব্লু এফের সাইটে গেলে ঠিক এই চিত্রটি দেখতে পাবেন এটি দেখলে বুঝতে অসুবিধা হয়না যে এটি একটি পান্ডার অবয়ব কারন এর মধ্যে যে শূন্যস্থানগুলি আছে সেগুলিকে পূর্ণ করার চেষ্টা করেন একটি সাদা পশ্চাৎপটের সাপেক্ষে কিছু কালো দাগ রয়েছে এমন মনে না করে এটি একটি প্রাণীর ছবি তা আন্দাজ করতে বেশি সুবিধা হয় পরের সূত্রে যাব - ল অফ কন্টিন্যুইটি এর মূল কথা হল ধারাবাহিক আকারকে প্রাধান্য দেওয়া আমরা এতক্ষণ বারেবারে বৃত্তের উদাহরণ দেখেছি এবার সরলরেখা দেখব ও তারপর বেজিং ওলিম্পিকের আর একটি চিত্র দেখে ল অফ কন্টিন্যুইটি বোঝার চেষ্টা করব এই সূত্র মোতাবেক ধারাবাহিক বা অবিচ্ছিন্ন আকারকে আমরা প্রাধান্য দিয়ে থাকি কাজেই এমন কিছু যা ক্রমাগত চলমান এখানে একটি মোটা সরলরেখাকে স্ক্রীনের বাঁদিক থেকে প্রবেশ করতে দেখা যাচ্ছে এবার আর একটি রেখা ডানদিক থেকে প্রবেশ করল প্রথমে দু'টি আলাদা রেখা হলেও যুক্ত হওয়ার পরে তারা একটিই সরলরেখার রূপ পরিগ্রহ করেছে যখন আরো দু'টি রেখা ওপর ও নিচ থেকে প্রবেশ করে তখন চিত্রটিকে এক্স ওয়াই অক্ষের মত দেখায় এই রেখাগুলিকে লাল সবুজ নীল বা হলুদ রং দিলে অবিচ্ছিন্ন বস্তু বলে বোধ হয় আর কালো রং দিলে তা এক্স ওয়াই অক্ষের মতো দেখতে মনে হয় ল অফ কন্টিন্যুইটি নিয়ে আর একটা উদাহরণ দেখা যাক এখানে দেখা যাচ্ছে ঘন কালো বিন্দু ফুটে উঠেছে এগুলিকে একটি সংগঠিত রূপ হিসেবে ধরা যেতে পারে কারন এরা সম্মিলিতভাবে একটি দিক নির্দেশ করছে কিন্তু প্রথমে এটিকে একটি সরলরেখা বলে বোধ হয়েছিল যখনই একটি বক্ররেখা এর ওপরে স্থাপন করা হয়েছে এর অর্থটিই বদলে গিয়েছে সব মিলিয়ে এটিকে একটি দিক নির্দেশক চিহ্ন বলে কল্পনা করা চলে আপনি যদি ইন্ডিগো এয়ারলাইনে যান এই বিমান সংস্থাকে আপনারা সবাই চেনেন যদি এদের লোগোটি দেখেন তবে এই স্ক্রীনে দেখানো আকারটি দেখতে পাবেন এবার আমি যেখানে কার্সরটি নিয়ে গেছি সেখানে দেখুন এখানে আদতে ল অফ কন্টিন্যুইটি প্রয়োগ করা হয়েছে এই চিত্র কয়েকটি বিন্দুর মিলিত রূপ ছাড়া আর কিছুই নয় কিন্তু যখনি আপনারা এখানে এটিকে দেখতে পাবেন তখন সেটিকে উর্ধমুখী একটি চিহ্ন বলে মনে হবে যা থেকে আপনার বোধ হবে যে আপনি কোনো বিমান সংস্থার চিহ্ন দেখছেন এবার এই ভিডিওটি দেখা যাক ল অফ কন্টিন্যুইটির ক্রিয়া বোঝা যাচ্ছে পরের গেস্টাল্ট নীতিটি হল ল অফ সিমেট্রি বা প্রতিসমতার সূত্র আমরা প্র্যাগন্যানজ সূত্র আলোচনার গোড়া থেকে প্রতিসম আকার নিয়ে আলোচনা করছি ল অফ সিমেট্রি অনুযায়ী প্রতিসম বস্তুগুলি সর্বদা সম্মিলিত ভাবে অনুভূত হয় এবার ক্রমান্বয়ে এই বর্গক্ষেত্রগুলির উদাহরণ ও তারপর একটি লোগোর উদাহরণ দেখব আকাশি রঙের বর্গক্ষেত্র ও তার থেকে নিম্নমুখী নীল বর্গক্ষেত্রটি দেখুন এদের পারস্পরিক অবস্থান দু'টিকেই দেখার সুযোগ করে দিয়েছে আমরা যদি এগুলিকে বর্ণহীন অবস্থায় দেখি তবে আলাদা দুটি বর্গক্ষেত্র বলে মনে হবে ওপর ও নিচের দু'টি অংশ সরিয়ে দিলে আমরা একটি ছোটো বর্গক্ষেত্র দেখতে পাব কিন্তু সেগুলিকে ফিরিয়ে আনলে মনে হবে একটি বর্গক্ষেত্র আর একটির ওপরে চেপে বসেছে এ থেকে বোঝা যায় দূরত্ব সত্ত্বেও প্রতিসম বস্তুগুলিকে সর্বদা সম্মিলিত দশায় দেখতে সুবিধা হয় এটি সি এস সি'র লোগো যা থেকে বোঝা যাচ্ছে কত নান্দনিকভাবে এই ল অফ সিমেট্রিকে বাস্তবে প্রয়োগ করা যায় এর পরের সূত্রটি হল ল অফ কমন ফেট ল অফ কমন ফেট অনুযায়ী একই বৈশিষ্ট্যসম্পন্ন বস্তুগুলিকে একই দলে অন্তর্ভূক্ত করা সহজ কাজ আমাদের অনুভূতির সীমার মধ্যে থাকা কিছু বস্তু যদি একই কাজ করে বা একভাবে নড়াচড়া করে তবে তাদেরকে সম্মিলিত রূপে দেখা হয় এই সূত্রের গুরুত্ব হল আমাদের চারপাশে থাকা বস্তুগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত কিনা তা বুঝতে এই সূত্র সাহায্য করে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সংঘটিত এই অপূর্ব চিত্রগুলি নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে নানা রকমের যুদ্ধবিমান উড়ে চলেছে কিন্তু যখন তারা একটি আকার নেয় তখন তাদের সম্মিলিত বলে বোধ হয় কারন তারা একই কাজ করে একসাথে চলাফেরা করে তাই আলাদা হলেও তাদের একই দলভূক্ত বলে মনে হয় উদ্দীপনার গুণগত মান তা গ্রহণের জন্য আমাদের প্রস্তুতি ও পছন্দ এবং তার সাথে বেশ কিছু অনুভূতি সম্পর্কিত সূত্র ও নীতি - এসব মিলিয়েই আমরা বহির্জগৎ সম্বন্ধে ধারণা অর্জন করি বস্তুজগৎ থেকে প্রাপ্ত উদ্দীপনা এবং তাতে আরোপিত অর্থের যাথার্থ এর ওপর ভিত্তি করে আমরা কিছু ঘটনা চিহ্নিত করে সেগুলিকে কিছু সময়ের জন্য স্মৃতিতে সঞ্চয় করে রাখি আমরা ঘটনাগুলিকে ভাগ করে নিই কোন ঘটনাতে প্রাধান্য দেব ও কোনটিকে সরিয়ে রাখব - একেই অ্যাটেনশন বা মনোনিবেশ বলা হয় অত্যন্ত অল্প সময় থাকার কারনে আমরা অ্যাটেনশন নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারব না তবে আমি কিছু বইয়ের নামোল্লেখ করব যা পড়লে আপনারা অ্যাটেনশনের প্রক্রিয়া সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করবেন